Software Testing সফটওয়্যার টেস্টিং Prof Rajib Mall প্রফেসর রাজীব মাল Department of Computer Science and Engineering কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ Indian Institute of Technology Kharagpur ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর Lecture - 01 লেকচার - 01 Introduction ভূমিকা Software Testing এর এই কোর্স এ স্বাগত কুড়িটি আধঘণ্টার স্লটে আমরা প্রোগ্রাম টেস্টিং এর কিছু খুব প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব আমরা আশা করি দর্শকেরা কিছু প্রোগ্রাম লিখেছেন এবং প্রোগ্রামিংয়ের কিছু অভিজ্ঞতা হয়েছে যা এই লেকচার গুলো বুঝতে সাহায্য করবে তাহলে শুরু করা যাক যখন কেউ প্রোগ্রাম লেখেন সেখানে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে বিশেষত যারা নতুন প্রোগ্রাম করছেন এমনকি প্রফেশনাল প্রোগ্রামাররাও ভুল করে থাকেন এবং যখন কোডে ভুল থাকে তখন প্রোগ্রামটা টেস্টিং এর সময় ব্যর্থ হতে পারে উদাহরণ স্বরূপ আপনারা দেখে থাকবেন একটা প্রোগ্রাম ক্রাশ করতে পারে অথবা ভুলভাল ফলাফল দিতে পারে এবং আরো কিছু হতে পারে এখন আমাদের Terminology গুলো ঠিক করতে হবে তাহলে প্রোগ্রামটিতে যখন কোন ফল্ট আছে যেটাকে আমরা বাগ হিসেবে বলতে পারি সেই প্রোগ্রাম টেস্টিং এর সময় ব্যর্থ হতে পারে তবে কোনও প্রোগ্রামে বাগ বা ত্রুটি বা ভুল থাকলেও সেগুলি সমার্থক শব্দ তবুও কোনও প্রোগ্রাম টেস্টিং এর সময় ব্যর্থ নাও হতে পারে তা কেন অনেকগুলো কারণ থাকতে পারে হয়তো টেস্ট কেসটা ওই বাগটিকে প্রকট করে না বা বাগটি তৈরি করে না যা সহজেই প্রোগ্রামটির ব্যর্থতা সৃষ্টি করে না তবে যখন কোনও বাগ থাকে তখন প্রোগ্রামটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে এখন আমাদের উচিত এই টার্মগুলো সঠিক করা টার্মগুলো কারণ ভুল ত্রুটি এবং ব্যর্থতা এইগুলো নিয়েই আপনারা কাজ করতে যাচ্ছেন যখনই কেউ প্রোগ্রাম লেখে সে নতুন প্রোগ্রামার ই হোক বা অনেক অভিজ্ঞ প্রোগ্রামার ই হোক ভুল সেখানে থাকতে বাধ্য কারণ এগুলো মনুষ্যচালিত কার্যকলাপ প্রোগ্রাম লেখা এবং এগুলো সহজাতভাবে ভুল প্রবণ এই পরিভাষাগুলো 1993 এ প্রকাশিত IEEE স্ট্যান্ডার্ড নথি 1044 অনুসারে ভুল ত্রুটি এবং বাগ সবই সমার্থক ধরা হয়েছে কিন্তু তারপরে 2010 সালে প্রকাশিত একই নথির একটি সংশোধন হয়েছিল পদগুলিকে সংশোধন করা দরকার কারণ এটি বিবেচনা করা হয়েছিল যে এতগুলি পদ ভুল থাকা বাগ বিচ্যুতি ফল্ট থাকা একই জিনিসটিকে বোঝানো বেশি উদ্দেশ্য অর্জন করে না আমরা যখন বিভিন্ন অর্থের জন্য এটি ব্যবহার করি তখন আমরা সূক্ষ্ম অর্থগুলি জানাতে পারি এবং এই উদ্দেশ্যে IEEE নথিটি ভুল এবং ত্রুটির মধ্যে পার্থক্য করেছে এগুলি সমার্থক ত্রুটি এবং ভুল ত্রুটি বিচ্যুতি বা বাগও সমার্থক ছিল তবে এদের মধ্যে একটি পার্থক্য রয়েছে একজন প্রোগ্রামার প্রথমে স্পেসিফিকেশন নকশা এবং কোড তৈরির মাধ্যমে সফ্টওয়্যার তৈরি করে এবং এই ক্রিয়াকলাপের প্রতিটি সময় সে কোনও ত্রুটি বা ভুল করতে পারে প্রোগ্রামারের ত্রুটি বা ভুল সবুজ আয়তক্ষেত্র সবুজ ডায়মন্ড আকৃতি দিয়ে দেখানো হয়েছে তবে তারপরে প্রতিটি ত্রুটি বা ভুল আসলে কোনও ত্রুটি বিচ্যুতি বা বাগের কারণে নাও হতে পারে ফল্ট ত্রুটি এবং বাগ এগুলি সমার্থক শব্দ প্রোগ্রামারের পক্ষের প্রতিটি ত্রুটি প্রোগ্রাম কোডে ত্রুটি সৃষ্টি করে না হয়তো প্রোগ্রামার i গুন j লিখতে চেয়েছিলেন কিন্তু ভুলবশত i গুন 2 লিখে ফেলেছেন কোডের এই পরিস্থিতিতে j র মান সবসময়ই 2 সুতরাং এটা বাগ হতে পারে না প্রোগ্রামটি সন্তোষজনক ভাবে কাজ করে কারণ j 2 দিয়ে শুরু হয়েছিল এবং সে i গুন j এর বদলে i গুন 2 লিখেছিল তাহলে প্রোগ্রামার প্রোগ্রামটিতে ভুল করলেও এটি কোন বিচ্যুতি তৈরি করেনি এখন যে সমস্ত ত্রুটি রয়েছে সব ত্রুটি ব্যর্থতা তৈরি করে না টেস্টকেস গুলো এক্সিকিউট করেনি সেটা একটা ত্রুটি হতে পারে তবে ওইগুলো খুব কমই একবার এক্সিকিউট করে থাকতে পারে বা ত্রুটি থাকলেও সেটি প্রোগ্রামের ব্যর্থতা ঘটায় না কারণ ফলাফলটা হয়তো গ্রহণযোগ্য এখন দেখা যাক প্রোগ্রামাররা কি ধরনের ভুল করতে পারে খুব অভিজ্ঞ প্রোগ্রামাররাও ভুল করে থাকেন প্রোগ্রামার অভিজ্ঞ প্রোগ্রামাররা কত ধরনের ভুল করে থাকতে পারেন সেই নিয়ে গবেষণা হয়েছে যা প্রকাশ করে গড়ে ভালো প্রোগ্রামার এমন কি ওনারা যখন কোন কোড লিখেন প্রতি হাজার লাইন পিছু 50 টি বাগ থাকে এবং এটি বেশ তাৎপর্যপূর্ণ সংখ্যা এবং বিপুল সংখ্যক ব্যর্থতার কারণ হতে পারে তবে তারপরে ব্যবহারকারীরা এই বাগগুলি বা ব্যর্থতাগুলি সত্যই অনুভব করতে পারবেন না কারণ এগুলি প্রকাশের আগে পরীক্ষা করা হয় সংস্থাগুলি সফ্টওয়্যারটি প্রকাশের আগে সেটিকে ব্যাপকভাবে পরীক্ষা করে প্রকাশ করা হয় এবং ফলাফলগুলি বলছে যে সফ্টওয়্যারটির ব্যাপকভাবে পরীক্ষার পরেও 1000 লাইন কোডের মধ্যে একটি বাগ এখনও সোর্স কোডে থেকে যায় প্রোগ্রামাররা যে সমস্ত বাগ করে থাকেন সেগুলির উৎস কি প্রায় 60 শতাংশ বাগের একটি প্রধান উৎস স্পেসিফিকেশন এবং নকশা থেকে প্রায় 60 শতাংশ এবং প্রায় 40 শতাংশ কোডের অবদান থাকে যা গড় পরিসংখ্যান এবং আমরা যেমন বলছিলাম যে একটি ত্রুটিযুক্ত প্রোগ্রাম এমন একটি প্রোগ্রাম যা ঘন ঘন ব্যর্থ হয় গ্রাহকরা তা গ্রহণ করবেন না তারা এটিকে প্রত্যাখ্যান করবে এবং সেইজন্য কোনও সংস্থা প্রচুর বাগ সহ সফ্টওয়্যার প্রকাশ করবে না সুতরাং তাদের প্রকাশের আগে ওনাদের বাগ এর পরিমাণ কমিয়ে নেওয়া দরকার বাগ এর পরিমান কিভাবে ওনারা কমাবেন বাগ কমানোর জন্য উপলব্ধ বিভিন্ন কৌশল কী কী 4 টি প্রাথমিক কৌশল রয়েছে যা সংস্থাগুলি ব্যবহার করে একটি হচ্ছে পর্যালোচনা প্রোগ্রাম কোডটিতে থাকা ত্রুটিগুলি পর্যালোচনা সভার সময় ধরা পড়ে এমনকি স্পেসিফিকেশন এবং নকশায় যে ত্রুটি রয়েছে তা পর্যালোচনা সভায় ধরা পড়ে এবং তারপরে বাগগুলি কমাতে আনুষ্ঠানিক স্পেসিফিকেশন এবং যাচাইকরণ এবং সঠিক বিকাশের একটি সঠিক প্রক্রিয়া ব্যবহারের জন্য টেস্টিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সুতরাং যথাযথ পদ্ধতি দ্বারা সফ্টওয়্যার তৈরি কোডের মধ্যে বাগের সম্ভাবনা কমাতে পারে তবে আমরা দেখার আগে আমরা কীভাবে একটি প্রোগ্রাম পরীক্ষা করি আসুন আমরা পর্যাপ্ত পরিমাণে কোনও প্রোগ্রাম পরীক্ষা না করার পরিণামটি দেখে নিই এমন বেশ কয়েকটি ঘটনা আছে যেগুলি সাহিত্যে রেকর্ড করা হয়েছিল যেখানে পরীক্ষা না করার ব্যয় একটি বিপর্যয়কর একটি উদাহরণ যা প্রায়শই দেখা যায় তা হল আরিয়েন 5 রকেট যা 2000 এর শুরুর দিকে উৎক্ষেপণ হয়েছিল এবং এটি উৎক্ষেপণের মাত্র 37 সেকেন্ড পরে ধ্বংস হয়ে যায় সুতরাং যে মিশন ব্যর্থ হয়েছে তার কারণ কি ছিল কারণটি কোডের একটি বাগ ছিল যা সনাক্ত করা হয়নি এবং আপনি কীভাবে ত্রুটিটি সৃষ্টি হয়েছিল তার বিশদটি যদি সন্ধান করেন তবে আপনি দেখতে পাবেন এটি পূর্ববর্তী কোডটি পুনরায় ব্যবহারের কারণে হয়েছিল তবে তারপরে আগের মেশিনটি কম শক্তিশালী প্রসেসর ব্যবহার করছিল কারণ এটি একটি পুরানো মেশিন এবং তারপরে প্রসেসরের সামর্থ্যের কারণে এটি যখন নতুন মেশিনটির জন্য তৈরি করা সংখ্যাটি তৈরি করা হয়েছিল তখন এটি একটি 64 বিট প্রসেসর ছিল এবং তারপরে এটি overflow এর কারণে হয়েছিল তবে প্রবর্তনের ঠিক আগে তখন এটিকে সনাক্ত করা যায়নি এটি পরীক্ষা করা হয়নি এবং এর exception handler টি নিষ্ক্রিয় ছিল সুতরাং এই বাগের জন্য মোট ব্যয়টি 1 বিলিয়ন ডলারেরও বেশি তাহলে যে কোনও সফট্ওয়ারের পর্যাপ্ত পরীক্ষার প্রয়োজন তবে আমাদের প্রথম যে প্রশ্নের উত্তর দেওয়া দরকার তা হল কেউ কীভাবে একটি সফ্টওয়্যার পরীক্ষা করে আসুন আমরা বলি এমন কোনও ব্যক্তিকে জিজ্ঞাসা করা হোক যিনি একটি প্রোগ্রাম লিখেছেন তিনি কীভাবে প্রোগ্রামটির পরীক্ষার বিষয়ে যাবেন সবচেয়ে সহজ স্তরটিতে সে উত্তর দিতে পারে Okay আমি কিছু মান ইনপুট করব আমি ফলাফলটি পর্যবেক্ষণ করব এবং ফলাফলটি সঠিক কিনা তা দেখুন এবং তারপরে আমি মানগুলি ইনপুট দিতে থাকব তাহলে এটি পরীক্ষার সহজতম পদ্ধতি যেখানে প্রোগ্রামার নম্বর বা ইনপুট ডেটা দেন এবং তারপরে প্রোগ্রামটি প্রত্যাশা মতো আচরণ করে কিনা তা আউটপুট পর্যবেক্ষণ পরীক্ষা করেন এবং যদি প্রোগ্রামটির আউটপুট তার প্রত্যাশার সাথে না মেলে তখন মনে করেন যে প্রোগ্রামটি ব্যর্থ হয়েছে এবং যদি তিনি দেখতে পান যে প্রোগ্রামটি ব্যর্থ হয়েছে তখন তিনি একটি পরীক্ষার প্রতিবেদন তৈরি করেন পরীক্ষার প্রতিবেদনে তিনি উল্লেখ করবেন যে কোন পরিস্থিতিতে প্রোগ্রামটি ব্যর্থ হয়েছে কি মান দেওয়া হয়েছিল এবং ফলাফল কী পরিলক্ষিত হয়েছিল এবং সমস্ত বাগের জন্য এই পরীক্ষার প্রতিবেদনটি পরবর্তী সময়ে সফটওয়্যার তৈরির দল ডিবাগিংয়ের জন্য ভুলের উৎস সন্ধানের জন্য চিহ্নিত করা হবে এবং তারপরে কোড বা স্পেসিফিকেশন বা নকশা সংশোধন করা হতে পারে এখন আসুন কিভাবে একটি পরীক্ষা করা হয় আরো বিশদে দেখার আগে আসুন পরীক্ষার বিষয়ে কিছু তথ্য দেখি সফ্টওয়্যার তৈরীর জন্য নেওয়া সমস্ত ক্রিয়াকলাপের মধ্যে সাধারণত পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রচেষ্টা লাগে সমস্ত সংস্থা পরীক্ষার জন্য কমপক্ষে 50 শতাংশ প্রচেষ্টা এবং নির্দিষ্টকরণ নকশিকরণ কোডিং এবং অন্যান্যতে 50 শতাংশ প্রচেষ্টা ব্যয় করে তবে একটি বিষয় আমরা বলতে পারি যেহেতু কোনও সংস্থা নকশিকরণ বা কোডিং বা নির্দিষ্টকরণের তুলনায় পরীক্ষার জন্য প্রচুর পরিমাণে ব্যয় করে তাই সংস্থার প্রচুর সংখ্যক পরীক্ষকের দরকার হবে এবং এটি সত্য যেকোনো সংস্থায় গিয়ে কোনও ব্যক্তির সাথে কথা বলুন এবং জিজ্ঞাসা করুন তিনি কী করেন 50 শতাংশ সম্ভাবনা যে তিনি বলবেন যে আমি একটি প্রোগ্রাম পরীক্ষা করছি এবং এর সত্যিকারের অর্থ এই যে প্রোগ্রাম তৈরীর সমস্ত ভূমিকা গুলোর মধ্যে সফটওয়্যার তৈরির পরীক্ষায় সবচেয়ে বেশি সুযোগ রয়েছে কারণ বহু লোকের পরীক্ষার জন্য প্রয়োজন হয় তবে আসুন আমরা পরিস্থিতিটি বুঝতে চেষ্টা করি যে সংস্থাগুলি সফ্টওয়্যার পরীক্ষার জন্য প্রায় অর্ধেক সময় ব্যয় করে তবে যখন তারা পরীক্ষা করে তারা তাড়াতাড়ি করার চেষ্টা করে তারা সময় কমানোর চেষ্টা করে এবং 50 শতাংশ পরীক্ষার প্রচেষ্টা তৈরির সময়ের 10 শতাংশ সময়েই ব্যয় হয় তাহলে তৈরির সময়ের 90 শতাংশ সময় অন্যান্য ক্রিয়াকলাপ স্পেসিফিকেশন নকশা কোডিংয়ে নেওয়া হয় এবং এটি প্রচেষ্টাটির 50 শতাংশই থাকে পরীক্ষার জন্য বাকি 50 শতাংশ প্রচেষ্টা 10 শতাংশ সময়ে করা হয় এটি কীভাবে সম্ভব এটা অনুমান করা কঠিন নয় যে পরীক্ষার সর্বাধিক সমান্তরালতা আছে এবং এজন্যই সংস্থায় নিযুক্ত পরীক্ষকের সংখ্যা বেশি এবং তারা সমান্তরালে পরীক্ষার কাজ করে সুতরাং একযোগে পরীক্ষা সাধারণত সফট্ওয়ারের বিভিন্ন অংশ বিভিন্ন ইউনিট একত্রীকরণ এবং এমনকি সিস্টেম পরীক্ষার জন্য বৃহত সংখ্যক পরীক্ষক সফট্ওয়ারের বিভিন্ন দিক পরীক্ষা করতে পারে যেখানে স্পেসিফিকেশন নকশা ইত্যাদির জন্য একই সাথে কাজ করতে পারে এমন ব্যক্তিদের সংখ্যা সীমাবদ্ধ সেখানে প্রচুর অনুক্রমিক ক্রিয়াকলাপ আছে এখন আসুন আমরা কয়েকটি অন্যান্য পরীক্ষার তথ্যগুলি দেখি পরীক্ষাগুলি বছরের পর বছর ধরে আরও জটিল ও পরিশীলিত হয়ে উঠেছে কারণ প্রোগ্রামগুলি নিজেরাই বড় এবং জটিল হয়ে উঠছে নতুন প্রোগ্রামিং দৃষ্টান্তগুলি এসেছে উদাহরণস্বরূপ ওয়েব ভিত্তিক সফ্টওয়্যার বা এম্বেড করা সফ্টওয়্যার এবং মোবাইল ফোনের সফ্টওয়্যার ইত্যাদি এবং প্রচুর সরঞ্জাম এসে গেছে তাহলে একটি পরীক্ষককে এই সরঞ্জামগুলি সম্পর্কে জানতে হবে এবং শুধু তাই নয় আরও নতুন পরীক্ষার কৌশলও চালু করা হয়েছে সুতরাং প্রাচীন সময়ে যখন প্রোগ্রামার প্রায় 50 60 বছর আগে পরীক্ষা করত তখন তিনি সম্ভবত কিছু ইনপুট কিছু এলোমেলো মান এবং পরীক্ষা করতেন যা বানর পরীক্ষা নামে পরিচিত তবে শেষ 50 60 বছরে বিশেষত গত দশকে প্রচুর উন্নতি হয়েছিল একটি অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত পরিশীলিত পেশার পরীক্ষার জন্য আসুন সেটা দেখে নেওয়া যাক যেহেতু আমি অনেক আগে থেকেই বলছিলাম পরীক্ষাটি প্রোগ্রামটিতে কিছু মানকে ইনপুট করছিল এবং প্রোগ্রামটাকে ক্র্যাশ করার চেষ্টা করছিল বা প্রোগ্রামটি কিছু ভুল ফলাফল দিচ্ছে কিনা দেখছিল এবং এই কারণেই পরীক্ষাটি খুব আকর্ষণীয় বলে বিবেচিত হত না এতে তাত্ত্বিক বিষয়বস্তুর খুব বেশি উপস্থিতি ছিল না কারণ কেবল এলোমেলো মানকেকে ইনপুট করে দেওয়া তবে পেশা পুরোপুরি পরিবর্তিত হয়েও একরকম কলঙ্ক রয়েই গেছে এখন পরীক্ষা যেকোনও সংস্থায় সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক কাজ বছরের পর বছর ধরে পরীক্ষা সমস্ত ধরণের সফ্টওয়্যার তৈরিতে একটি কেন্দ্রীয় মঞ্চ নিয়েছে এবং বানরের পরীক্ষার মাধ্যমে আর কোনও সফ্টওয়্যার পরীক্ষা করা হচ্ছে না বানর পরীক্ষাটি কেবল এলোমেলো মানগুলিকে ইনপুট করে দেখছে যে সফ্টওয়্যারটি কাজ করছে কিনা এখন পরীক্ষকদের বিভিন্ন পরীক্ষার কৌশলগুলি সম্পর্কে ভাল জ্ঞান থাকা দরকার এবং সেগুলি প্রচুর সংখ্যা রয়েছে যা আমরা আমাদের পরবর্তী সেশনগুলিতে দেখতে পাব এবং যে স্বয়ংক্রিয় সরঞ্জামগুলি উপলভ্য হয়েছে অবশ্যই তাতে দক্ষতা অর্জন করতে হবে এখন আসুন এই প্রশ্নের উত্তর দিন যে সফ্টওয়্যার তৈরির সময় কখন পরীক্ষা করা হয় ঠিক আছে আমরা যদি waterfall মডেলটি বিবেচনা করি তবে সাধারণত পরীক্ষাটি মডেলটির চক্রের শেষের দিকে ঘটে সুতরাং কোডিং পর্ব চলাকালীন সময়ে ইউনিট পরীক্ষা করা হয় এবং তারপরে ইন্টিগ্রেশন এবং সিস্টেম টেস্টিং পরীক্ষার পর্যায়ে সম্পন্ন হয় তাহলে waterfall মডেলটি ব্যবহার করে পরীক্ষকরা বাকি সময় কী করবেন যখন কেবল waterfall মডেলটির শেষের দিকে ওনাদের দরকার কারণ আমরা বলেছিলাম যে সেখানে প্রচুর সংখ্যক পরীক্ষক থাকবেন এবং তারপরে তারা waterfall মডেলটির উন্নয়ন চক্রের প্রথম দিকে কী করবেন তবে পরবর্তী উন্নয়ন পদ্ধতিতে উদাহরণস্বরূপ সফ্টওয়্যার তৈরির পদ্ধতিতে একীভূত প্রক্রিয়া বা কার্যদক্ষ পদ্ধতিগুলি পরীক্ষা করে সমস্ত বিকাশ চক্র জুড়ে ছড়িয়ে পড়ে এবং এমনকি তৈরির পুরানো v মডেলটি পরীক্ষার সমস্ত জীবনচক্র জুড়ে ছড়িয়ে থাকে সুতরাং পরীক্ষকরা জীবনচক্রের মডেল দ্বারা নির্ধারিত কিছু বা অন্য কিছু করতে ব্যস্ত এবং সফটওয়ারের বাগগুলি আগে প্রকাশ করা হয়েছিল আসুন আমরা এখানে দেখে নিই এটি একীকৃত প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ের প্রয়োজনীয় প্রচেষ্টা একীভূত প্রক্রিয়াতে 4 টি পর্যায় আছে সূচনা সম্প্রসারণ নির্মাণ এবং উত্তরণ এবং কেবল দেখুন যে পরীক্ষার প্রচেষ্টা সেখানে সব জায়গায় রয়েছে তাহলে পরীক্ষকেরা কি করবেন সমস্ত জীবন চক্র জুড়ে তারা ইউনিট টেস্টিং সংজ্ঞায়িত করেন এবং পরিচালনা করেন সংহতকরণ পরীক্ষা সংজ্ঞায়িত করেন এবং পরিচালনা করেন ব্যবহারযোগ্যতা পরীক্ষা সংজ্ঞায়িত করেন এবং পরিচালনা করেন ব্যবহারকারীর গ্রহণযোগ্যতা পরীক্ষা সংজ্ঞায়িত করেন এবং পরিচালনা করেন প্রকৃতপক্ষে যে কোনও পুনরাবৃত্ত বিকাশ যা এখন বিকাশ প্রক্রিয়া খুব জনপ্রিয় প্রতিটি পুনরাবৃত্তিতে পুনরাবৃত্ত বিকাশ প্রক্রিয়াগুলি একটি ছোট water fall এর মতো যেখানে স্পেসিফিকেশন নকশা কোডিং এবং পরীক্ষা করা হয় সুতরাং যেকোন পুনরাবৃত্তিমূলক বিকাশের পদ্ধতিতে পরীক্ষা সমস্ত জীবনচক্র জুড়ে থাকে এবং water fall মডেলে এর সম্পর্কিত বিকাশের প্রক্রিয়াগুলিতে পরীক্ষাটি কেবল শেষের দিকে থাকে তবে এখন আমাদের এই প্রশ্নটি জিজ্ঞাসা করা যাক যে একবার প্রোগ্রামটি পরীক্ষা করা হয়ে গেলে আপনার ইনপুট হিসাবে বাগগুলি সনাক্ত করা হয় অথবা আরও এবং আরও বেশি পরীক্ষার ঘটনা দেওয়া বা ব্যবহার করা হয় এবং আরও বেশি বেশি বাগ খুঁজে পাওয়া যায় তবে তারপরে সময়ের সাথে সাথে কী পরিমাণ বাগ উন্মুক্ত হয় সুতরাং আপনি কীভাবে জানবেন মানে আপনি কখন পরীক্ষা বন্ধ করবেন একটি উত্তর হল পরীক্ষার এক বা দুদিনের মধ্যে যদি বাগের সন্ধান না পাওয়া যায় তবে বাগের সংখ্যা কমে যায় সুতরাং এটি হয়তো অবশ্যই পরীক্ষা বন্ধ করার সময় হতে পারে এটি নির্দিষ্ট প্রয়োগের উপর নির্ভর করে যেটার জন্য সফ্টওয়্যারটি তৈরি করা হচ্ছে কিন্তু কতক্ষণ পরীক্ষা করতে হবে তা জানার অন্য কোন উপায় আছে কি আমরা অন্য যা করতে পারি তা হল প্রোগ্রাম ম্যানেজার বা নেতা তিনি প্রোগ্রাম কোডে বাগগুলি বপন করেন যা পরীক্ষকদের অজানা এবং তারপরে পরীক্ষকগণ সফ্টওয়্যারটি পরীক্ষা করেন ব্যর্থতার বিবরণ করেন এবং তারপরে এগুলি বিকাশকারীদের দ্বারা ডিবাগ করা হয় এবং প্রোগ্রাম ম্যানেজার দেখে নেন যে সমস্ত বাগ আছে কিনা খুঁজে পাওয়া গেছে কিনা তিনি যে সমস্ত বাগগুলি বপন করেছেন এবং যে বাগগুলি তিনি বপন করেছেন সেগুলির বেশিরভাগ যদি সনাক্ত করা যায় তবে তিনি জানেন যে কোডে থাকা অন্যান্য বাগগুলি সম্ভবত সমস্ত সনাক্ত করা হয়েছে এবং এটিই এখন থেমে যাওয়ার সময় সুতরাং বাগগুলি বপন করা এবং সেগুলির মধ্যে কতগুলি উন্মুক্ত হচ্ছে তা সফ্টওয়্যারটি কতটা পরীক্ষিত হয়েছে তা নির্দেশ করে এখন আসুন অন্য একটি পরিভাষা সঠিক করা যাক এটি প্রায়শই ব্যবহৃত পরিভাষা যাচাইকরণ বনাম বৈধকরণ সুতরাং যাচাইকরণটি সেই শব্দ যা কোনও কাজের পণ্য যা জীবনচক্রের ক্ষেত্রে বিকশিত হয় তা যাচাই করতে ব্যবহৃত হয় যেটি যা একবারে যুদ্ধের পণ্যটি পরবর্তী পর্যায়ে কাজের পণ্যকে সঙ্গতিপূর্ণ করে সুতরাং এক ধাপের পরে উত্পাদিত কাজের পণ্য যে এক ধাপের উত্পাদন তা পূর্ববর্তী পর্বের সাথে অনুবর্তী হয় আমরা কোনও যুদ্ধের পণ্যটি তার পূর্ববর্তী পর্যায়ে অনুসরন করে কিনা তা যাচাই করে কেউ এটা কীভাবে যাচাই করে কোনও কাজের পণ্য তার পূর্ববর্তী পর্বের কাজের পণ্যের অনুবর্তী কিনা সেটা পরীক্ষা করাই হল যাচাইকরণ তবে একজন কীভাবে যাচাই করবেন যাচাইয়ের কৌশলগুলি হল পর্যালোচনার ভান তবে যাচাইকরণের বিপরীতে বৈধকরণ প্রক্রিয়াটি হল সম্পূর্ণরূপে কর্মরত সফট্ওয়ারের প্রয়োজনীয় নথি অনুবর্তী কিনা তাহলে আমরা বলতে পারি যে যাচাইকরণ ভুলগুলোর পর্যায় সংযোজনের সাথে সম্পর্কিত যা development cycle চলাকালীন ভুলগুলোকে সনাক্ত করে development cycle চলাকালীন সনাক্ত এবং নির্মূল করে যেখানে বৈধকরণ উৎপাদিত বস্তুটি ত্রুটিমুক্ত কিনা তা নিশ্চিত করার সাথে সম্পর্কিত তাহলে অন্য কথায় আমরা বলতে পারি যে যাচাইকরণ আমরা সঠিকভাবে তৈরি করছি কিনা তার সাথে সম্পর্কিত এবং বৈধকরণ আমরা উৎপাদিত বস্তুটি সঠিকভাবে তৈরি করেছি কিনা তার সাথে সম্পর্কিত সুতরাং উৎপাদিত বস্তুটি সঠিক কিনা যাচাইকরণের সময় আমরা এটি সঠিক পদ্ধতিতে তৈরি করছি কিনা তা যাচাই করে নিই বা প্রক্রিয়া বা কাজের উৎপাদিত বস্তুটি সঠিকভাবে তৈরি করা হচ্ছে কিনা সুতরাং যাচাইকরণ এবং বৈধকরণের কয়েকটি কৌশল হল যাচাইকরণের জন্য আমরা পর্যালোচনা সিমুলেশন ইউনিট টেস্টিং ইন্টিগ্রেশন টেস্টিং এবং সিস্টেম টেস্টিং এটি কি আশ্চর্যজনক বলে মনে হয় না যে আমরা লিখেছি ইউনিট টেস্টিং এবং ইন্টিগ্রেশন টেস্টিং হল যাচাইয়ের কৌশল হ্যাঁ এগুলি যাচাই করার কৌশল কারণ ইউনিট টেস্টিং কোনও ইউনিট তার নকশাকে সম্মতি দেয় কিনা তা পরীক্ষা করতে ব্যবহৃত হয় ইউনিট একটি function ও হতে পারে বা module ও হতে পারে এবং একইভাবে integration testing হতে পারে যেখানে system testing একটি validation এর কৌশল এই point এ আমরা এখন থামব এবং পরবর্তী সভায় এই point থেকে চালিয়ে যাব Glossary English Word Word Meaning Program প্রোগ্রাম প্রোগ্রাম software testing সফ্টওয়্যার টেস্টিং সফ্টওয়্যার পরীক্ষা bug বাগ বাগ